এখনো অবধি কৃষ্ণ বস্তুর বিকিরণ ও তার বর্ণালী ঘনত্ব নিয়ে আমরা যা শিখেছি তা হল বিকিরণের বর্ণালী ঘনত্ব এমনই হয় যাতে maxT ধ্রুবক হয় আসলে র যে কোন নির্দিষ্ট মানের সাথে T এর গুণফল ধ্রুবক হয় আর এখানে যেই মান নেওয়া হয়েছে তা হল max আর এদিকের মান মোটামুটি 2900 μmK আমরা শক্তি বণ্টন সম্পর্কিত সুত্রটিও শিখেছি যা বলে u এর সঙ্গে কোন fT5 এর সম্পর্ক থাকে বা অন্য ভাবে লিখলে u fT3 হয় এই দুটি ফাংশান কিন্তু এক নয় এটি কিন্তু T এর ফাংশান এই পর্যন্ত আমরা সবই তাপগতিবিদ্যার সাহায্যে আহরণ করেছি এখন আমাদের কাজ হল সংশ্লিষ্ট fT বা fT অনুসন্ধান করা ওয়েইন একটি সহজ বিশ্লেষণ করেছিলেন ও একটি শক্তি বন্টনের সূত্র পেয়েছিলেন এখন আমি সেটি বলব কোন প্রমাণ ছাড়াই ওনার এই বিশ্লেষণকে নাম দিলাম বোলজম্যানের বিশ্লেষণ Boltzmann's analysis বোলজম্যান বলেছিলেন আমি পরেও আবার এই নিয়ে আলোচনা করব যে যদি তাপমাত্রা Tতে কোন তন্ত্রের শক্তি হয় E তন্ত্রটির যে কোন শক্তি থাকতেই পারে কিন্তু শক্তি E থাকার সম্ভাব্যতা হল E∝e EkT এর ব্যবহার আমরা আবার পরেও করব এই k কে বলা হয় বোলজম্যান ধ্রুবক এর মান হল R N যেখানে R হল গ্যাস ধ্রুবক ও N হল অ্যাভোগাড্রো সংখ্যা আসল কথা হল কোন তন্ত্রের শক্তির অনেক অনেক মান থাকা সম্ভব হলেও তাপমাত্রা T তে শক্তি যে E হবে তার সম্ভাব্যতা হল e EkT তাহলে কোন গ্যাসের অণু গুলি যদি অবাধে চলাফেরা করতে পারে একটি অণুর বেগ যদি v হয় তা সমানুপাতিক হবে e 12mv2kT এর সাথে এখানে ওয়েইন ধরে নিয়েছিলেন যে একটি অণু যেই বিকিরণ নিঃসরণ করে তার কম্পাঙ্ক আর তার শক্তি সমানুপাতিক হয় এই ধারনাটি কিন্তু তখন উনি কোন প্রমাণ ছাড়াই করেছিলেন সঠিক উত্তর পাওয়ার জন্য অর্থাৎ একটি অণু যে কম্পাঙ্ক এর বিকিরণ নিঃসরণ করবে তার সম্ভাব্যতা হল ∝e βνkT এটি কিন্তু সুধুমাত্র একটি অ্যাডহক অনুমান ছিল আর এর ভিত্তি তে তিনি বলেছিলেন যে u 3e βνkT তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষ্যে লিখলে এটি হবে u e βckTλ5 ঠিক আছে এই দুটি সূত্র তে থাকতে পারে বা কোন c এই দুটি সূত্র তিনি প্রস্তাব করেছিলেন লক্ষ্য করো এতেও কিন্তু সেই আগের দেখা T রয়েছে আর এখানে রয়েছে T ওনার করা এই গণনা কিন্তু একদমই অ্যাডহক ছিল ও সুত্রগুলিতে দুটি ধ্রুবক আমরা দেখতে পাই তাই আপাতত আমরা সুত্রদুটিতে ও এই দুটি ধ্রুবক ও তে মনোযোগ দেব এই ধ্রুবকগুলি কি ভাবে নির্ণয় করব ওয়েইনের সূত্র হল u α3e βνkT যেখানে ও দুটি ধ্রুবক এদের নির্ণয় কি ভাবে করা যায় আমাদের কাছে আগে থেকেই দুটি ধ্রুবক আছে প্রথমত স্টিফান বোলজম্যান ধ্রুবক আর maxT থেকে সরণ ধ্রুবক আমি এবার ইন্টিগ্রেশান করব ∫udν যার সমান হল ∫α3e βνkTdν আর এর উত্তর সমানুপাতিক হবে T4 এর এরপরে যদি dudλ0 দিয়ে হিসেব করি আমরা কোন তে সর্বাধিক u হয় তাও পেয়ে যাবো আর তার সাহায্যে আমরা ও নির্ণয় করব মোটকথা হল উনি আমাদের একটি সূত্র দিয়েছিলেন ও সেই সূত্রটি খুবই উপযোগী বলে প্রমানিত হয়েছে পরীক্ষামূলক ভাবে যদি দেখা হয় বক্ররেখা দুটি অনেকটা এই রকম এই হল আর এই হল বর্ণালী ঘনত্ব ওয়েইনের রেখাটি পরীক্ষামূলক রেখার সাথে ভাল ভাবে ফিট করা যায় কিন্তু ল্যামডা র মান যত বাড়তে থাকে দুটি রেখার মধ্যে অমিল ধরা পড়ে আমরা এর থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে νT এর মান বেশির দিকে থাকলে ওয়েইনের বক্ররেখা পরীক্ষামূলক রেখার সাথে ভাল ফিট করা যায় কিন্তু র মান খুব বেশি হলে তা পরীক্ষামূলক রেখার মানের থেকে কম হিসেব করে অর্থাৎ ওয়েইনের দেওয়া সূত্রটি বেশ সফল ছিল কিন্তু কোথাও তিনি কিছু ভুল করছিলেন প্রায় একই সময়ে র্যালে ও জীন্স আরেকটি সূত্র দেন যার অনুযায়ী u সমান 8π3kTc3 তারা কি ভাবে এই সূত্রটি আহরণ করেছিলেন আমি তোমাদের কিছুক্ষনের মধেই বলব আপাতত দেখে নিই বক্ররেখা দুটি কেমন দেখতে হয় এই নীল রেখাটি পরীক্ষামূলক রেখা র্যালে - জীন্সের রেখা টি হল ডানদিকে উপরেরটি র মান যখন এটি ধরা যাক তখন এই হল u এমন একটি জায়গা থেকে বক্ররেখা দুটি আলাদা হতে থাকে আমি হয়ত একটু অতিরঞ্জিত করে দেখাচ্ছি কিন্তু মোটকথা হল দুটি রেখা আলাদা হয়ে যায় অর্থাৎ র্যালে জীন্স সূত্র এই অঞ্চলে খুব সুন্দর মিলে গেলেও এই জায়গায় এসে তা আলাদা হয় মাত্র এই টুকুতেই তা মেলে এদিকে এটি হল ওয়েইনের সূত্র

এর মানে হল সঠিক সূত্রটি এই দুটির মাঝে কোথাও থাকার সম্ভাবনা যা দিয়ে সম্পূর্ণ পরীক্ষামূলক রেখাটি ফিট করা যায় ওয়েইনের সূত্র যেমন ছোট λ তে ভাল মিলে যায় আবার র্যালে জীন্স সূত্র বড় λ তে ভাল মেলে আর ঠিক এখানেই প্ল্যাঙ্ক আসেন ও তার কোয়ান্টাইজেশান তত্ত্বের সাহায্যে এই সমস্যাটির সমাধান করেন সেটাই আমরা এবার দেখব ব্যাপারটি কি ভাবে করা যায় তা বোঝাতে আমি তোমাদের পদ্ধতিটির পরিকল্পনা আগে বলে দিই আমরা ধরে নেব অনেকগুলি কৃষ্ণ বস্তুর ভিতরে অনেক রেডিয়েটার রয়েছে যারা দোলায়িত হয় ও বিকিরণ নিঃসরণ করে অর্থাৎ গহ্বরটি তৈরি হয় অনেক দোলক দ্বারা যারা বিকিরণ নিঃসরণ করে ও গহ্বরটি ভরে যায় এইখান থেকেই আমরা দেখাব যে u 8π2Eνc3 যেখানে এই Eν হল একটি দোলকের গড় শক্তি তাহলে দেখো আমরা যদি Eν জানতে পারি আমরা u গণনা করতে পারব তাই না এবার এটি অন্য অনেক উপায়ে আহরণ করা যায় এখন আমি সেগুলি করবনা কারণ তাতে অনেক সময় লেগে যাবে ও তা কিছুটা এই পাঠ্যক্রমের আওতার বাইরে পড়ে যদিও তোমরা জানতে চাইলে আমি তোমাদের এই বিষয়ে শিক্ষাসামগ্রী গুলি দিয়ে দিতে পারি বা অন্যত্র এই নিয়ে আলোচনা করতে পারি এখন আমরা যা করতে পারি তা হল এক আমরা গণনা করব একটি দোলক কত শক্তি বিকিরিত করে আর তার সাথে সমান গণ্য করব দোলকটি কত শক্তি শোষণ করে বিকিরণ থেকে তাহলেই আমরা ঠিক এই সূত্রটি পাবো দুই আমরা এও করতে পারি যে গহ্বরে বিকিরণের মোড সংখ্যা কটি তা হিসেব করব প্রতি একক আয়তন ও তার সাথে গুন করব E এই দুই ভাবেই কিন্তু আমরা এই সূত্রটি পেতে পারি এবার র্যালে ও জীন্স কি করেছিলেন তারা বলেছিলেন যে E সমান হওয়া উচিত k T ক্লাসিকাল ইকুইপার্টিশান তত্ত্ব অনুযায়ী আর তা থেকে ওনারা পেয়েছিলেন যে u সমান হয় 8π2kTc3 যাকে লেখা যায় 8π3c3 লক্ষ্য করো এটি কিন্তু 3f সুত্রের সঙ্গে মিলে যাচ্ছে তাই না আবার অন্য দিকে ওয়েইন বলেছিলেন u কে লেখা যায় এইরকম ভাবে 3e βνkT যদি এই দুটি কে সমান ধরি u সমান হয় 8π3c3e βνkT আর পেয়ে যাই E∝νe βνkT কিন্তু চরম সত্যটি এদের মধ্যে কোথাও থেকে গেছে সেখানেই কোয়ান্টাম তত্ত্ব আসে ও সেটিই হবে আমাদের আগামী অধ্যায়ের আলোচ্য বিষয়